হ্যালো এবং সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই বক্তৃতায় স্বাগতম এই বক্তৃতায় আমরা মাইক্রো আর্কিটেকচারাল আক্রমণ নামে পরিচিত আক্রমণের একটি নতুন রূপ দেখব তাই আমরা এখন পর্যন্ত যে কোর্সটি দেখেছি সেই কোর্সে আমরা আসলে বিভিন্ন জিনিস অধ্যয়ন করেছি যা আমরা ভেবেছিলাম আসলে প্রণালীর নিরাপত্তা বাড়াবে উদাহরণস্বরূপ আমরা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম দেখেছি এবং এনক্রিপশন এবং ডিক্রিপশনের মাধ্যমে এই ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদমগুলি বাস্তবে ব্যবহার করা হবে প্রণালীর গোপনীয়তা এবং অখণ্ডতা পাওয়ার জন্য আমরা জেনেছি যে প্রণালীতে তথ্য কীভাবে প্রবাহিত হয় তা সীমাবদ্ধ করতে পাসওয়ার্ড এবং তথ্য প্রবাহ নীতিগুলি ব্যবহার করা যেতে পারে এবং আমরা আরও দেখেছি যে হার্ডওয়্যারের দিকগুলি যেমন আধুনিক প্রসেসর এবং এনক্লেভগুলিতে উপস্থিত সুবিধাপ্রাপ্ত রিংগুলি যেমন SGX এবং আস্থাজোনে যা যথাক্রমে ইন্টেল এবং ARM প্রসেসরে উপস্থিত রয়েছে প্রণালীর নিরাপত্তা বাড়াতে হার্ডওয়্যার স্তরে ব্যবহার করা হয়েছে আমরা বিভিন্ন কৌশলও দেখেছি যার মাধ্যমে আমাদের বন্দি অবস্থা থাকতে পারে যেখানে একটি সিস্টেমে একটি খারাপ প্রোগ্রাম চালানো যেতে পারে এবং সীমাবদ্ধ পরিবেশ নিশ্চিত করে যে সেখানে একটি স্যান্ডবক্স আছে এবং সীমাবদ্ধ পরিবেশ একটি স্যান্ডবক্স তৈরি করে যাতে খারাপ প্রোগ্রামটি সেই স্যান্ডবক্সের বাইরের সিস্টেমের দিকটগুলিতেও কোনো প্রভাব না ফেলে আমরা এও দেখেছি যে ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভারগুলি জাভাস্ক্রিপ্টকে প্রোগ্রামিং ভাষা হিসাবে ব্যবহার করে কারণ জাভাস্ক্রিপ্ট একটি প্রোগ্রামিং ভাষা যা অত্যন্ত সীমাবদ্ধ এবং সেইজন্য যে সিস্টেমে একটি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম কার্যকরি রয়েছে তাতে অ্যাক্সেস খুব সীমিত থাকে এই বিশেষ বক্তৃতায় আমরা মাইক্রো আর্কিটেকচারাল আক্রমণ নামে পরিচিত আক্রমণের একটি নতুন রূপ দেখব এখন মাইক্রো আর্কিটেকচারাল আক্রমণ সম্পর্কে মজার বিষয় হল যে তারা এই সমস্ত জিনিসগুলিকে ভেঙে ফেলতে পারে যেগুলি সম্পর্কে আমরা আসলে কথা বলেছি উদাহরণস্বরূপ মাইক্রো আর্কিটেকচারাল আক্রমণ ক্রিপ্টোগ্রাফিক পরিকল্পনাগুলি ভাঙতে ব্যবহৃত হয় যেখানে ক্রিপ্টো পরিকল্পনার কোভার্ট চাবিটি একটি মাইক্রো আর্কিটেকচারাল আক্রমণের মাধ্যমে পুনরুদ্ধার করা হয়েছে একইভাবে পাসওয়ার্ড এবং তথ্য প্রবাহ নীতিগুলি যেমন বেল লা পাদুলা মডেলগুলি এই আক্রমণগুলির দ্বারা ভেঙ্গে গেছে একইভাবে বিশেষ সুবিধাপ্রাপ্ত রিং এনক্লেভ ASLR ইত্যাদি আরও অনেকগুলি মাইক্রো আর্কিটেকচারাল আক্রমণের দ্বারা ভেঙে গেছে সুতরাং একটি মাইক্রো আর্কিটেকচারাল আক্রমণ মূলত বিভিন্ন ধরণের আক্রমণের একটি শ্রেণী উদাহরণস্বরূপ এই তালিকাটি এখানে বিখ্যাত মাইক্রো আর্কিটেকচারাল আক্রমণের কিছুটা প্রদান করে তাই ক্যাশ টাইমিং ব্রাঞ্চ প্রেডিকশন রো হ্যামার এই ধরনের আক্রমণগুলি সবই মাইক্রো আর্কিটেকচারাল আক্রমণ সুতরাং এই নির্দিষ্ট কোর্সে আমরা প্রথমে ক্যাশ টাইমিং আক্রমণগুলি দেখব এবং আমাদের কাছে অনুমান আক্রমণগুলির একটি সংক্ষিপ্ত পরিদর্শন থাকবে তবে এই নির্দিষ্ট বক্তৃতায় আমরা একটি ভূমিকা দেখব যে একটি মাইক্রো আর্কিটেকচারাল ক্যাশ টাইমিং আক্রমণ কী করতে পারে তথ্য প্রবাহ নীতির ব্যাপারে তাই বিশেষ করে আমরা বেল লা পাদুলা এবং BIBA মডেলের মতো বিভিন্ন তথ্য প্রবাহ নীতি দেখেছি এবং পূর্ববর্তী বক্তৃতায় আমরা যা অধ্যয়ন করেছি তা হল এই মডেলগুলির প্রত্যেকটি তথ্য প্রবাহের পদ্ধতিকে সম্মান করতে পারে উদাহরণস্বরূপ বেল লা পাদুলা মডেলে আমাদের অত্যন্ত গোপনীয় থেকে শুরু করে গোপনীয় পর্যন্ত বিভিন্ন স্তর ছিল এবং বেল লা পাদুলা মডেল দ্বারা প্রদত্ত নিয়মগুলি সিদ্ধান্ত নিয়েছে যে কীভাবে তথ্য এক স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হওয়া উচিত উদাহরণস্বরূপ মডেলটি সংজ্ঞায়িত করেছে যে নিম্ন স্তরে উপস্থিত I ব্যবহারকারীরা যেমন একটি সুবিধাবিহীন বা অশ্রেণীবদ্ধ ব্যবহারকারী একটি অত্যন্ত কোভার্ট নথি পড়তে সক্ষম হবে না সুতরাং আমরা একটি কোভার্ট চ্যানেল হিসাবে পরিচিত কিছু দিয়ে শুরু করব আমরা একটি ক্যাশ কোভার্ট চ্যানেল হিসাবে পরিচিত কিছু দেখি এবং আমরা দেখব যে এই কোভার্ট চ্যানেলটি কীভাবে তথ্য ভাঙ্গার জন্য ব্যবহার করা যেতে পারে এবং আমরা দেখব যে বেল লা পাদুলা মডেলের মতো পরিকল্পনাগুলি কীভাবে ক্যাশ টাইমিং আক্রমণ ব্যবহার করে ভাঙা যেতে পারে সুতরাং আসুন একটি ক্যাশ কোভার্ট চ্যানেল দিয়ে শুরু করা যাক ক্যাশ কোভার্ট কোন চ্যানেলে যাওয়ার আগে আমরা ক্যাশ মেমরি কি এবং কেন এটি ব্যবহার করা হয় তার একটি সংক্ষিপ্ত ভূমিকা জেনে নেব সুতরাং একটি ক্যাশ মেমরি প্রসেসর এবং প্রধান মেমরির মাঝখানে বসে তাই এটি সম্প্রতি ব্যবহৃত তথ্য এবং নির্দেশাবলী ধরে ক্যাশ মেমরির কারণ হল প্রধান মেমরি থেকে লোড এবং স্টোর করা অত্যন্ত ধীরগতিতে হয় তাই ক্যাশে মেমরি যা মূল মেমরির চেয়ে অনেক দ্রুত হারে অ্যাক্সেস করা যায় সেগুলি প্রসেসর থেকে অনেক দ্রুত হারে লোড এবং সঞ্চয় করার অনুরোধগুলি পরিষেবা করতে সক্ষম হবে তাই উদাহরণস্বরূপ আমাদের কাছে একটি লোড নির্দেশ আছে ধরুন কোনও ঠিকানা থেকে নিবন্ধে কিছু লোড করতে হবে এবং আসুন ধরা যাক যে এই নির্দেশটি প্রথমবারের মতো কার্যকর করা হয়েছে এবং তারপরে যা ঘটবে তা হল সেই ঠিকানার সাথে সম্পর্কিত তথ্য যা মূল মেমরিতে উপস্থিত রয়েছে তা প্রসেসরে পাশাপাশি লোড হয় একই তথ্য এবং এই নির্দিষ্ট ঠিকানার সংলগ্ন তথ্য যা একটি পরবর্তী লোড নির্দেশের জন্য ক্যাশ মেমরিতে সংরক্ষণ করা হয় যা সেই একই ঠিকানার একটি সম্পাদকের কাছে যাচ্ছে বা এই বিশেষ ঠিকানার খুব কাছাকাছি একটি ঠিকানাতে যা ক্যাশে সংরক্ষিত রয়েছে প্রসেসর সরাসরি ক্যাশ থেকে সেই তথ্য আনবে সুতরাং ক্যাশ মেমরি থেকে এই আনয়ন যথেষ্ট দ্রুত এবং আমরা এটিকে ক্যাশ হিট বলি এখন সমস্যা উৎপন্ন হয় কারণ ক্যাশে মেমরি প্রধান মেমরির তুলনায় যথেষ্ট ছোট একটি সাধারণ L1 ক্যাশে উদাহরণস্বরূপ 32 কিলোবাইটের যেখানে প্রধান মেমরিটি বেশ কয়েকটি মেগাবাইটের মতো বড় হতে পারে তাই ক্যাশ মেমরি প্রধান মেমরির একটি ছোট উপসেট সঞ্চয় করে এবং একটি প্রতিস্থাপন নীতি রয়েছে যার মাধ্যমে ক্যাশ থেকে তথ্য উচ্ছেদ করা হয় এবং সম্প্রতি অ্যাক্সেস করা মেমরি থেকে নতুন তথ্য ক্যাশ মেমরিতে সংরক্ষণ করা হয় এবং তাই প্রতিটি লোড নির্দেশের সাথে যা এই প্রসেসর দ্বারা কার্যকর হয় আমাদের হয় একটি ক্যাশে হিট থাকতে পারে যা বোঝায় যে তথ্য ক্যাশ মেমরিতে উপস্থিত রয়েছে এবং তথ্য ক্যাশ মেমরি থেকে প্রসেসরে সরাসরি পড়া যেতে পারে বা আমাদের ক্যাশে মিস থাকতে পারে যে ক্ষেত্রে তথ্য ক্যাশ মেমরিতে উপস্থিত নেই এবং তাই প্রধান মেমরি থেকে আনতে হবে এখন এখানে দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে প্রথমত ক্যাশ মেমরিটি বর্তমান বিভিন্ন প্রসেস দ্বারা ভাগাভাগি করে নেওয়া হয় যা সিস্টেমে কার্যকরি রয়েছে এবং দ্বিতীয়ত ক্যাশে মেমরি প্রধান মেমরির তুলনায় যথেষ্ট ছোট এবং সেইজন্য উচ্ছেদের একটি ধারণা রয়েছে যেখানে ক্যাশে উপস্থিত তথ্য একটি নতুন তথ্য উচ্ছেদ করে যা সম্প্রতি অ্যাক্সেস করা হয়েছে এবং ক্যাশে মেমরিতে সংরক্ষিত হযয়েছে ফলে আমাদের কাছে ক্যাশে হিট এবং ক্যাশে মিস নামে পরিচিত কিছু আছে তাই একটি ক্যাশে হিট একটি ক্যাশ মিস থেকে যথেষ্ট দ্রুত এবং কারণ হল ক্যাশে হিট সরাসরি ক্যাশে মেমরি থেকে তথ্য আনে যখন একটি ক্যাশে মিসকে প্রধান মেমরি বা অন্য কোনও উপস্থিত নিম্ন ক্যাশ থেকে তথ্য আনতে হবে এখন আমাদের ক্যাশ মেমরির আরও কিছু অভ্যন্তরীণ সংস্থার দিকে নজর দেব সুতরাং একটি সাধারণ ক্যাশ মেমরি বিভিন্ন ক্যাশ সেটে সংগঠিত হয় এবং প্রতিটি ক্যাশ সেট যেমন আমরা এখানে দেখছি এখানে প্রতিটি সারি একটি ক্যাশ সেটের সংশ্লিষ্ট সুতরাং প্রতিটি ক্যাশ সেট একাধিক ক্যাশ লাইন ধরে রাখতে পারে তাই এখানে এই ব্লকগুলির প্রতিটি একটি ক্যাশ লাইন একটি সাধারণ একটি ইন্টেল প্রসেসরে ক্যাশ লাইনের আকার উদাহরণস্বরূপ প্রায় 64 বাইট এই বিশেষ চিত্রটি এখানে দেখাচ্ছে যে এখানে একটি ক্যাশ সেটে 4টি ক্যাশ লাইন রয়েছে তাই এই বিশেষ ক্যাশের জোটবদ্ধতা হল চার এখন যখনই প্রসেসর একটি লোড বা স্টোর নির্দেশ কার্যকরি করে এটি ঠিকানা বাসে একটি ঠিকানা রাখে যাতে এটি একটি L1 ক্যাশ হতে পারে এটি উদাহরণস্বরূপ একটি ভার্চুয়াল ঠিকানা হতে পারে এবং L1 ক্যাশ মেমরি এই ভার্চুয়াল ঠিকানাকে এই বিশেষ উপায়ে ব্যাখ্যা করে এখানে কয়েকটি সবচেয়ে কম উল্লেখযোগ্য বিট রয়েছে যা একটি ক্যাশ লাইনকে সম্বোধন করতে ব্যবহৃত হয় এমন কিছু বিট রয়েছে যা সেট ঠিকানা বিট হিসাবে পরিচিত যা এই নির্দিষ্ট ক্যাশ লাইন থেকে ক্যাশ সেটগুলির একটি বাছাই করতে ব্যবহৃত হয় এবং ট্যাগ বিট রয়েছে তাই যা হয় তা হল যে প্রতিবার প্রসেসর দ্বারা ঠিকানা বাসে একটি ঠিকানা স্থাপন করা হয় ঠিকানা বিট সেট করা হয় যা এই পরিসীমার মধ্যে এখানে এই ক্যাশ সেটগুলির মধ্যে একটি বেছে নেয় তারপর ঠিকানাতে ট্যাগ বিটগুলি রয়েছে যা এখানের এই বিটগুলি এই ঠিকানার সাথে সম্পর্কিত তথ্য এই সেটে উপস্থিত আছে কিনা তা নির্ধারণ করতে ব্যবহার করা হয় এখন যদি সত্যিই উপস্থিত থাকে তবে আমরা যা ক্যাশ হিট হিসাবে পরিচিত কিছু পাই এবং সেই ঠিকানার সাথে সম্পর্কিত তথ্য সংশ্লিষ্ট ক্যাশ লাইন থেকে আনা হয় অন্যদিকে যদি আপনি এই সেটের সাথে সম্পর্কিত ক্যাশ লাইনগুলির মধ্যের কোনওটিতে ট্যাগটি উপস্থিত না পান তবে আমরা বলি যে একটি ক্যাশ মিস রয়েছে নিম্ন স্তরের মেমরির হয় DRAM বা নিম্ন স্তরের ক্যাশ যেমন L2 বা L3 ক্যাশের জন্য সেই নির্দিষ্ট লোড অনুরোধটির পরিষেবার প্রয়োজন হবে এখন আসুন দেখা যাক যখন আমরা এইরকম একটি প্রোগ্রাম চালাই তখন কী ঘটবে তাই আসুন ধরা যাক যে আমাদের P2 প্রসেস আছে এবং এই প্রসেস P2 তে একাধিক লোড নির্দেশাবলী রয়েছে তাহলে আমাদের মোট আটটি লোড নির্দেশাবলী রয়েছে লোড A1 A2 A3 এবং A4 এবং লোড B1 B2 B3 এবং B4 আরও অনুমান করা যাক যে সেট ঠিকানা বিটগুলি A1 A2 এবং A3 এবং A4 ঠিকানাগুলির সাথে সম্পর্কিত এই সেটটির সাথে সম্পর্কিত যা A সেট হিসাবে পরিচিত তাই এইভাবে আপনি যখন প্রথমবার এই নির্দিষ্ট সময় লুপটি কার্যকর করেন এই বিশেষ সময় লুপটির প্রথম পুনরাবৃত্তি A1 ঠিকানার সংশ্লিষ্ট তথ্য A সেটে উপস্থিত এই ক্যাশ লাইনগুলির মধ্যের একটি সেটে লোড হয়ে যায় একইভাবে লোড A2 লোড A3 এবং লোড A4 এর প্রথম সঞ্চালন তথ্য আনবে এবং এই A সেটে সংরক্ষণ করবে এইভাবে প্রথম সম্পাদনগুলি সমস্ত ক্যাশ মিস হবে ঠিক একইভাবে আমাদের লোড নির্দেশাবলীর জন্য আরেকটি আছে B1 B2 B3 এবং B4 যা এই B সেটে ম্যাপ করা হয় সুতরাং এই বিশেষ সময় লুপের প্রথম পুনরাবৃত্তির শেষে আমাদের কাছে B সেটের 4টি ক্যাশ লাইনই রয়েছে যা এই চারটি লোডের সাথে সম্পর্কিত তথ্য দিয়ে পূর্ণ এখন এখানে গুরুত্বপূর্ণ দিক হল এই নির্দিষ্ট সময়ের সময় সুতরাং আপনি লক্ষ্য করেছেন যে প্রথম পুনরাবৃত্তির সময় আপনি A এবং B এর জন্য সমস্ত ক্যাশ মিস পাবেন তাই এই 8টি লোড নির্দেশাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ এই প্রথম পুনরাবৃত্তির জন্য মোট 8টি ক্যাশ মিস হবে এখন দ্বিতীয় পুনরাবৃত্তির থেকে অনুমান করা হচ্ছে যে সিস্টেমে অন্য কোন প্রসেস চলছে না এই সমস্ত লোড ক্রিয়াকলাপের ফলে ক্যাশ হিট তৈরী হবে কারণ পরবর্তী প্রতিটি লোড ধরা যাক A1 A2 A3 বা A4 যা A সেটে উপস্থিত সংশ্লিষ্ট ক্যাশ লাইন থেকে সরাসরি তথ্য পড়বে একইভাবে B1 B2 B3 বা B4 এর প্রতিটি পরবর্তী লোড এই B সেট থেকে সরাসরি তথ্য পড়বে দ্বিতীয় জিনিস যা আপনি লক্ষ্য করবেন যে এই লোডগুলি বনাম এই লোডগুলির জন্য যে সময় নেওয়া হয়েছে তা প্রায় একই লক্ষ্য করুন যে আমরা এখানে পরিসংখ্যানগতভাবে শব্দটি ব্যবহার করছি যার অর্থ এই নির্দিষ্ট লুপটি কয়েক হাজার বার চালানো হয়েছে এবং এই চারটি লোডের জন্য যা সময় নেওয়া হয়েছে এবং এই চারটি লোডের পরিসংখ্যানগতভাবে তুলনা করা হয়েছে উদাহরণস্বরূপ গড় বৈচিত্র গ্রহণ করা ইত্যাদি এখন এখানে আরেকটি প্রসেস বিবেচনা করুন প্রসেস P1 এখন প্রসেস P1 এর একটি ছোট লুপ আছে যা দেখতে এরকম কিছু এই বিশেষ লুপে আমাদের একটি বিট আছে যদি বিটটি 1 এর সমান হয় তবে আপনি একটি P1 লোড করেন অন্যথায় B P1 লোড করেন সুতরাং যদি বিটটি 1 এর সমান হয় তবে P1 ঠিকানার জায়গায় A এর সাথে সম্পর্কিত তথ্য লোড করুন এখানে একইভাবে P1 ঠিকানার জায়গায় B এর সাথে সম্পর্কিত তথ্য লোড করেন লক্ষ্য করুন যে প্রসেস P2 এবং প্রসেস P1 একে অন্যের থেকে সম্পূর্ণরূপে স্বাধীন সুতরাং বেল লা পাদুলা মডেলের সাথে এটি সম্পর্কিত যা আমরা প্রসেস P1 এ পড়েছি প্রসেস P1 একটি অত্যন্ত গোপন প্রক্রিয়া হতে পারে যেখানে প্রসেস P2 একটি অশ্রেণীবদ্ধ প্রসেস হতে পারে এখন আপনি লক্ষ্য করুন যে আমরা এই নির্দিষ্ট প্রক্রিয়াটি ব্যবহার করে প্রসেস P1 থেকে P2 প্রসেসে এক বিট পাঠাতে পারি এবং আমরা যেভাবে এটি করি তা নিম্নরূপ ধরা যাক যে একটি প্রসেস P 0 এর সমান বিট পাঠাতে চায় তাহলে এটি যা করবে তা হল এটি বিটটিকে 0 তে সেট করবেন যে ক্ষেত্রে এই নির্দিষ্ট অবস্থানে একটি লোড থাকবে যা কার্যকর হয় এখন P1 প্রসেসের ঠিকানা স্থানে এই বিশেষ ঠিকানাগুলি এমনভাবে নির্বাচন করা হয় যাতে সেগুলি A সেটে পড়ে এবং এইভাবে B সেট সেটিকে মানে উদাহরণস্বরূপ যদি প্রসেস P1 1 এর একটি মান P2 প্রসেসকে প্রেরণ করতে চায় এটি বিটটিকে 1 এর সমানে সেট করবে এবং এইভাবে এই বিশেষ লোড নির্দেশটি কার্যকর হবে যা লোড A P1 এখন যা ঘটবে তা হল যেখানে প্রধান মেমরিকে অ্যাক্সেস করা হয় সেখানে একটি ক্যাশ মিস হবে এবং একটি ক্যাশ লাইন প্রধান মেমরি থেকে এই A সেটে লোড হয়ে যায় তাই প্রসেস P2 তথ্য উচ্ছেদ হয়ে যায় এবং প্রসেস P1 তথ্য তারপর সেই সংশ্লিষ্ট ক্যাশ লাইনে পূরণ করা হবে এখন যদি আমরা এই 2টি সেটের লোডগুলির সম্পাদন সময়টি দেখি তবে আমরা দেখতে পাব যে এই A লোডগুলি কার্যকর করার জন্য যে সময় লাগে তা পরিসংখ্যানগতভাবে আবার এই B লোডগুলির জন্য নেওয়া সময়ের চেয়ে বেশি হবে কারণ এটি অর্জনের কারণ হল যে আমাদের কাছে এখন প্রসেস P1 তথ্য এখানে উপস্থিত রয়েছে ফলস্বরূপ যখন এই লোডগুলি A1 A2 A3 এবং A4 কার্যকর করা হবে তখন কিছু অতিরিক্ত ক্যাশ মিস হবে যাতে অতিরিক্ত ক্যাশ মিস হওয়ার ফলে কোডের এই অংশটির কার্যকরি হবার সময় বৃদ্ধি পাবে অন্যদিকে যখন B1 B2 B3 বা B4 লোডগুলি কার্যকরি হয় তখন আমরাও একইভাবে ক্যাশ হিট পাব এবং সেইজন্য সময় যথেষ্ট কম লাগবে এইভাবে 1 এর সমান ম্যান প্রেরণ করতে প্রসেস P1 যা ধরুন একটি অত্যন্ত কোভার্ট প্রক্রিয়া বিটের মানটি 1 এর সমানে সেট করবে যা তখন A সেট থেকে একটি নির্দিষ্ট ক্যাশ লাইনকে উচ্ছেদ করবে এবং ফলস্বরূপ P2 প্রসেসের সম্পাদন সময়কে প্রভাবিত করবে এবং তাই প্রসেস P2 এর এই অংশের জন্য কার্যকর করার সময় অন্য অংশের তুলনায় বেশি হবে একইভাবে যদি P1 প্রসেস একটি 0 বা দুই প্রসেস P2 তে প্রেরণ করতে চায় তবে এটি বিটের মান 0 এর সমান নির্ধারণ করবে এইভাবে লোড P1 এখন B P1 এ কার্যকর হবে যেমন আমরা আলোচনা করেছি B সেটে ম্যাপ করা হবে এবং সুতরাং এটি এখানে উপস্থিত P2 প্রসেসের ডেটাকে উচ্ছেদ করবে এইভাবে এই বিশেষ ক্ষেত্রে যখন একটি P2 অসীমভাবে তার কার্য সম্পাদন চালিয়ে যায় এই সময় লুপে যখন লুপ B1 B2 B3 এবং B4 এর লোডের জন্য নেওয়া সময় তুলনায় বেশি হবে A1 A2 A3 এবং A4 লোড করার জন্য সময়ের চেয়ে এবং এটি B সেটে উপস্থিত অতিরিক্ত ক্যাশ মিস এর কারণে এইভাবে প্রসেস P1 বিটগুলির পরিপ্রেক্ষিতে P2 প্রসেসে প্রেরণ করতে পারে শুধুমাত্র কোন ঠিকানা থেকে লোড করতে হবে তা নির্ধারণ করে ঠিকানা A থেকে বা ঠিকানা B থেকে এবং যদি আমরা এই নির্দিষ্ট ধারণাটি প্রসারিত করি তবে আমরা দেখতে পাই যে কিভাবে একটি প্রসেস P1 প্রসেস P2 তে একটি বড় বার্তা পাঠাতে পারে এবং P1 প্রসেসের কোডটি এরকম কিছু করবে সুতরাং প্রত্যেকটির জন্য আসুন ধরা যাক উদাহরণ স্বরূপ প্রসেস P1 একটি বার্তা পাঠাতে চায় তাই এটি কি করবে যে এটিতে একটি সময় লুপ থাকবে এবং সেই বার্তার প্রতিটি বিটের জন্য এটি হয় A অবস্থান থেকে বা B অবস্থান থেকে লোড করবে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রসেসরে উপস্থিত শেয়ার্ড ক্যাশে মেমরির কারণে হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেম উভয়ের মাধ্যমে প্রসেস 1 এবং প্রসেস 2 উভয়ের মধ্যে প্রচুর পরিমাণে সুরক্ষা থাকা সত্ত্বেও এটি সম্ভব একটি প্রসেস অন্য প্রসেসে তথ্য স্থানান্তর করা সম্ভব তবে এখানে আসলে যা প্রয়োজন তা হল প্রসেস P1 এবং প্রসেস P2 এর মধ্যে বিটগুলি যে আকারে প্রেরণ করা হয় সে সম্পর্কে একটি চুক্তি রয়েছে উদাহরণস্বরূপ P1 এবং P2 কে অতিক্রম করে যোগাযোগের জন্য ব্যবহৃত সেটগুলির সাথে একমত হওয়া উচিত এবং দুটি প্রক্রিয়ার মধ্যে যোগাযোগের জন্য তাদের একটি নির্দিষ্ট প্রোটোকলের উপর সম্মত হতে হবে এখন ক্যাশ কোভার্ট চ্যানেলগুলি একটি বড় সমস্যা আসলে এই ধরনের সমস্যা সনাক্ত করা খুব কঠিন সাধারণভাবে কোভার্ট চ্যানেলগুলি একটি বড় সমস্যা ক্যাশে কোভার্ট চ্যানেলগুলি কেবল একটি উদাহরণ এটি ছাড়াও আরও বেশ কয়েকটি বিভিন্ন ধরণের কোভার্ট চ্যানেল থাকতে পারে এবং এইভাবে সিস্টেমে উপস্থিত সমস্ত কোভার্ট চ্যানেল সনাক্ত করাটা বেশ কঠিন কাজ আরেকটি গুরুত্বপূর্ণ দিক যখন আমরা কোভার্ট চ্যানেল সম্পর্কে কথা বলি তা হল যোগাযোগের হার বা সেই কোভার্ট চ্যানেলের পরিমাপ করা এখানে আমাদের জন্য যা গুরুত্বপূর্ণ তা হল সেই নির্দিষ্ট কোভার্ট চ্যানেলের মাধ্যমে যে হারে ডেটা যোগাযোগ করা যেতে পারে তা পরিমাপ করা উদাহরণস্বরূপ যদি আমরা এই নির্দিষ্ট স্লাইডে ফিরে যাই তবে এই নির্দিষ্ট চ্যানেলের যোগাযোগের হার প্রতি সেকেন্ডে হবে প্রসেস এক থেকে প্রসেস দুইতে প্রেরিত বিটের সংখ্যা তাই এটি সাধারণত খুব ধীরে হয় তাই উদাহরণস্বরূপ একটি ভাল সংখ্যা বলতে গেলে হবে সেকেন্ড প্রতি এক বা দুই বিট আসলে এটি একটি খুব ভাল ক্যাশ কোভার্ট প্রণালী তাই অন্য নকশায় এই ধরনের কোভার্ট প্রণালীগুলিকে নির্মূল করার জন্যঅত্যন্ত সতর্কতার সাথে সিস্টেমটির নকশা বানাতে সক্ষম হওয়া উচিত এবং নিশ্চিত করা উচিত যে শুধুমাত্র অপারেটিং সিস্টেম স্তরেই নয় হার্ডওয়্যার স্তরেও প্রসেসগুলির মধ্যে একটি সঠিক বিচ্ছেদ রয়েছে উদাহরণস্বরূপ ক্যাশ কোভার্ট প্রণালী রোধ করার জন্য এটি নিশ্চিত করা উচিত যে যে কোনো সময় P1 এবং প্রক্রিয়া P2 প্রক্রিয়া একই ক্যাশ মেমরি ভাগ করে নিচ্ছে পরবর্তী বক্তৃতাগুলিতে আমরা ক্যাশ টাইমিং আক্রমণের অন্যান্য রূপগুলি দেখব যেখানে ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদমের মতো অ্যালগরিদমগুলি ভাঙা যেতে পারে এবং সেই ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদমের গোপন চাবিগুলি মেমরি অ্যাক্সেসের সময় পরিমাপের মাধ্যমে চুরি করা যেতে পারে